হ্যালো এবং সিকিওর সিস্টেম ইঞ্জিনিয়ারিং এর কোর্সের এই বক্তৃতায় স্বাগতম আগের কয়েকটি বক্তৃতায় আমরা বন্দিত্বের সমস্যা দেখেছিলাম এই বক্তৃতা এবং পরবর্তী বক্তৃতাগুলিতে আমরা একটি নতুন বিষয় নেব যা বিশ্বস্ত নির্বাহ পরিবেশ নামে পরিচিত আমরা প্রথমে এটি শুরু করি যে কীভাবে এই বিশেষ বিশ্বস্ত নির্বাহ পরিবেশগুলি বন্দিত্ব থেকে আলাদা অর্থাৎ বন্দিত্বের সাথে আমরা এরকম কিছু দেখেছিলাম আমাদের এখানে একটি সিস্টেম ছিল এবং এই নির্দিষ্ট সিস্টেমের মধ্যে আমরা একটি নির্দিষ্ট প্রোগ্রাম চালাতে চেয়েছিলাম এবং এই প্রোগ্রামটি দূষিত হতে পারে সুতরাং আমাদের যা নিশ্চিত করার দরকার ছিল তা হল যে এই বিশেষ প্রোগ্রামটি একটি নির্দিষ্ট এলাকায় সীমাবদ্ধ সুতরাং আমরা শুরু করব কিভাবে ট্রাস্টেড নির্বাহ পরিবেশ বন্দিত্ব থেকে বা আগের লেকচারে আমরা যে বিষয়গুলো অধ্যয়ন করেছি তা থেকে আলাদা বন্দিত্বের সাথে আমরা এইরকম একটি প্রণালী বিবেচনা করেছি আমরা বিবেচনা করেছি যে আমাদের সিস্টেম আছে এবং এই সিস্টেমে আমরা একটি প্রোগ্রাম চালাতে চেয়েছিলাম যা দূষিত হতে পারে সুতরাং আমরা একাধিক কৌশলের দ্বারা যেমন ন্যূনতম সুযোগ সুবিধা বা OKWS বা সফ্টওয়্যার ত্রুটি পৃথকীকরণের মাধ্যমে যা করেছি তা হল আমরা সীমিত এলাকা তৈরি করেছি যা সম্ভবত দূষিত প্রোগ্রামগুলিকে কার্যকর করে সুতরাং সীমাবদ্ধ অঞ্চলগুলি যা অর্জন করেছে তা হল যে কোনও দুর্ব্যবহার যেন সর্বদা এই সীমাবদ্ধতার মধ্যে সীমাবদ্ধ থাকে এখন এটি বিশ্বস্ত নির্বাহ পরিবেশের থেকে অনেক আলাদা যেখানে আমরা আসলে এর বিপরীত দিকে তাকাই বিশ্বস্ত নির্বাহ পরিবেশের সাথে আমাদের একটি অত্যন্ত সংবেদনশীল প্রোগ্রাম রয়েছে যা আমরা চালাতে চাই এটি এতই সংবেদনশীল যে আমরা যে সিস্টেমটি চলছে সেটিকেও বিশ্বাস করি না অর্থাৎ অন্য কথায় আমরা এই বক্তৃতাগুলিতে আসলে যা আলোচনা করি তা হল যে আমাদের একটি অত্যন্ত সংবেদনশীল প্রোগ্রাম রয়েছে এবং আপনি এই সংবেদনশীল প্রোগ্রামটিকে বিবেচনা করতে পারেন উদাহরণস্বরূপ একটি ব্যাংকিং উপযোজন বা এই প্রোগ্রামটি খুব গুরুত্বপূর্ণ তথ্য জোড়া লাগাতে চায় এবং আমরা আসলে রান করতে চাই এমন একটি পরিবেশে যা অবিশ্বস্ত সুতরাং উদাহরণস্বরূপ আপনার সিস্টেমে একটি ম্যালওয়্যার বা অন্য কোনও দূষিত উপযোজন চলমান থাকতে পারে যা পুরো সিস্টেমকে আপস করতে পারে এখন আপনার সিস্টেমে চলমান এই সমস্ত ক্ষতিকারক প্রোগ্রামগুলি সত্ত্বেও আমরা এখনও আমাদের সংবেদনশীল প্রোগ্রামটি কোনও তথ্যের ক্ষতি ছাড়াই চালাতে চাই এই অবিশ্বস্ত ব্যবস্থা থাকা সত্ত্বেও আমরা আমাদের সংবেদনশীল প্রোগ্রামটি নিরাপদ ও সুরক্ষিতভাবে চালাতে চাই সমস্যার মূল হল রিং আর্কিটেকচার যা সমস্ত প্রসেসর এবং অপারেটিং সিস্টেম দ্বারা গৃহীত হয়েছে রিং আর্কিটেকচারে উদাহরণস্বরূপ X86 রিং আর্কিটেকচারে একাধিক রিং আছে রিং 0 থেকে রিং 3 যে অপারেটিং সিস্টেমটি রিং 0 এ চলে যা বিশেষ সুবিধাপ্রাপ্ত কোড এবং এটি বিভিন্ন উপযোজন রান করানোর জন্য একটি পরিবেশ তৈরি করে সুতরাং সমস্ত উপযোজন রিং 3 এ চলছে এখন পুরো সিস্টেমটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে বিশেষাধিকারপ্রাপ্ত কোড বা অপারেটিং সিস্টেম অন্যান্য সমস্ত উপযোজনের মেমরি এবং তথ্য অ্যাক্সেস করতে সক্ষম হয় যাইহোক একটি উপযোজন অন্য উপযোজন থেকে বিচ্ছিন্ন হয় যার মানে একটি উপযোজন অন্য উপযোজনের তথ্য আহবান বা অ্যাক্সেস করতে পারে না এই সীমাবদ্ধতাগুলি ভার্চুয়াল মেমরি এবং পৃষ্ঠা টেবিল সেটিং দ্বারা প্রয়োগ করা হয় যখন উপযোজন এবং সুবিধাপ্রাপ্ত কোডগুলির মধ্যে বিভাজনগুলি রিং আর্কিটেকচার দ্বারা অর্জন করা হয় এখন সমস্যা দেখা দেয় যখন এই উপযোজনগুলির মধ্যে একটি দূষিত হয়ে যায় এবং অপারেশন সিস্টেম বা সুবিধাপ্রাপ্ত কোডে একটি বাগ খুঁজে পাওয়া যায় এবং অপারেটিং সিস্টেমের সাথে আপস করে সুতরাং এটি প্রায়শই ঘটে যা আমরা দেখতে পাই যে উদাহরণস্বরূপ এই প্রোগ্রামটি দূষিত এটি অপারেটিং সিস্টেমে একটি বাগ খুঁজে পেয়েছে এবং এটি তৈরি করেছে এবং কাজে লাগিয়েছে এবং সমগ্র অপারেটিং সিস্টেমের সাথে আপস করেছে। এখন এখানে সমস্যা হল যেহেতু অপারেটিং সিস্টেম পুরো সিস্টেমকে নিয়ন্ত্রণ করে এবং সেই সিস্টেমে উপস্থিত সমস্ত উপযোজনগুলিকে নিরীক্ষণ বা পরিবর্তন করতে পারে OS বা সুবিধাপ্রাপ্ত কোড আপস করার ফলাফল হল যে সেই সিস্টেমে উপস্থিত অন্যান্য সমস্ত উপযোজনগুলিও আপস করবে অন্য কথায় পুরো সিস্টেমটি আপস করবে সুতরাং এটি এখনকার সিস্টেমের মৌলিক সমস্যা এবং তাই এই সমস্যাটির সমাধান করা যেখানে আপনি একটি আপোসকৃত অপারেটিং সিস্টেম সত্ত্বেও সেই সিস্টেমে একটি সংবেদনশীল উপযোজন রান করানো অত্যন্ত কঠিন এখন আক্রমণাত্মক আক্রমণের কারণে আরেকটি সম্ভাব্য আক্রমণের পরিস্থিতি সুতরাং এখানে যা ঘটেছে তা হল আক্রমণকারীরা প্রসেসর IC খুলতে সক্ষম হতে পারে এবং IC এর মধ্যে অভ্যন্তরীণ সংকেতগুলি নিরীক্ষণ করতে সক্ষম হবে উদাহরণস্বরূপ আপনি যদি এই নির্দিষ্ট পরিসংখ্যানগুলি দেখেন যেখানে আপনার CPU মেমরি এবং বিভিন্ন ইনপুট আউটপুট রয়েছে এবং সেগুলি একই তথ্য এবং ঠিকানা বাসের ভাগিদার একটি খুব সাধারণ আক্রমণাত্মক আক্রমণে যা ঘটবে তা হল আক্রমণকারী ঠিকানা বাস এবং তথ্য বাস নিরীক্ষণ করতে সক্ষম হবে এবং এইভাবে প্রসেসরে কার্যকরি সংবেদনশীল তথ্য পেতে পারে সুতরাং সাম্প্রতিক আরেকটি আক্রমণ হল কোল্ড বুট অ্যাটাক সুতরাং এই বিশেষ আক্রমণটি এই ঘটনাটি ব্যবহার করে যে মেমরিটি D RAM বা গতিশীল RAM তৈরি করা হয়েছে এবং D RAM এর মৌলিক উপাদান হল তড়িৎ ধারক এখন তড়িৎ ধারক চার্জ ধারণ করে এবং নির্দেশ করার জন্য যে সেই নির্দিষ্ট মেমরি বিটে একটি 1 সংরক্ষণ করা হয়েছে বা সেই নির্দিষ্ট বিটে 0 উপস্থিত থাকলে একটি তড়িৎ ধারক নির্গমন হয় এখন এখানে সমস্যা হল যে লোকেরা দেখতে পেয়েছে যে এমনকি পাওয়ার বন্ধ থাকলেও এই তড়িৎ ধারকগুলির অবস্থা বা এই তড়িৎ ধারকগুলির অনেকগুলি এখনও নির্দিষ্ট সময়ের জন্য আটকে রয়েছে তাই গবেষকরা যা করতে পেরেছেন তা হল আসলে একটি সিস্টেম থেকে একটি D RAM চিপ তুলে এটিকে অন্য সিস্টেমে লাগানো এবং তারপর সেই নির্দিষ্ট D RAM স্ক্যান করা এবং সেই D RAM এর সমস্ত বিষয়বস্তু পড়া যেহেতু D RAM সামগ্রীর একটি বড় অংশ এখনও উপলব্ধ রয়েছে D RAM এ উপস্থিত অনেক তথ্য আক্রমণকারী পুনরুদ্ধার করতে পারে পরবর্তী বক্তৃতাগুলিতে আমরা বিশ্বস্ত নির্বাহ পরিবেশগুলি দেখব যা এই ধরণের আক্রমণগুলি পরিচালনা করতে পারে। সুতরাং একটি সাধারণ বিশ্বস্ত নির্বাহ পরিবেশে আমরা অনুমান করি যে অপারেটিং সিস্টেম নিজেই আপস করেছে এবং এইভাবে সমগ্র সিস্টেমের সাথে আপস করা হতে পারে এই সত্ত্বেও আমরা যা চাই তা হল একটি বিশ্বস্ত নির্বাহ পরিবেশ এমন একটি পরিবেশ যেখানে আপনি OS আপস করা সত্ত্বেও সংবেদনশীল উপযোজন চালাতে পারেন সুতরাং সাম্প্রতিক বছরগুলিতে বিশ্বস্ত নির্বাহ পরিবেশগুলি খুব সাধারণ হয়ে উঠছে এবং অনুবিদ্ধ সিস্টেম থেকে উচ্চ কর্মক্ষম কম্পিউটিং পর্যন্ত একাধিক ক্ষেত্রে বিভিন্ন উপযোজন খুঁজে পাওয়া যাচ্ছে ইন্টেল এবং AMD উভয়ই প্রকৃতপক্ষে প্রসেসরের জন্য বিশ্বস্ত নির্বাহ পরিবেশ তৈরি করেছে এবং আমাদের পরবর্তী লেকচারে আমরা ইন্টেলের SGX দেখব যা ইন্টেলের বিশ্বস্ত নির্বাহ পরিবেশ যেখানে সম্পূর্ণ সিস্টেম অবিশ্বস্ত হওয়া সত্ত্বেও সংবেদনশীল কোডগুলি রান করানোর জন্য মহলগুলি তৈরি করা হয়েছে অনুবিদ্ধ দুনিয়ার আর্ম এই আস্থা জুন আর্কিটেকচারটি চালু করেছে যা বিশ্বস্ত নির্বাহ পরিবেশের মত একই জিনিস অর্জন করতে পারে সুতরাং পরবর্তী বক্তৃতাগুলিতে আমরা প্রথমে ARM আস্থাজোনকে দেখব এবং তারপরে আমরা ইন্টেল SGX দেখব ধন্যবাদ